ট্রেডমার্ক এমন মার্ক্স্ গুলিকে বোঝায় যা ট্রেডে ব্যবহৃত হয় এই মার্ক্স্ গুলি ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহৃত পণ্য এবং পরিষেবাদি সনাক্ত করতে বা আলাদা করতে ব্যবহৃত হয় বাণিজ্য দ্বারা আমরা একটি ব্যবসায় উল্লেখ সুতরাং ট্রেডমার্কগুলি বুঝতে আমাদের বুঝতে হবে যে ব্যবসাগুলি কী একটি ব্যবসায়কে সংজ্ঞা বা অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যেখানে পণ্য এবং পরিষেবাদি একে অপরের অর্থের বিনিময়ে বিনিময় হয় সুতরাং আমরা এটিকে অর্থ এবং বিবেচনার জন্য পণ্য এবং পরিষেবার বিনিময় হিসাবে বুঝি এখন এটি বেশ কয়েকটি জিনিস নিয়ে আসে আমরা ব্যবসায়টিকে একটি ইন্টারকেশন হিসাবে বুঝতে পারি এবং এই ইন্টারকেশনটি একটি জিনিসের সাথে সম্পর্কিত একটি জিনিস জড়িত রয়েছে এবং এই জিনিসটির মূল্য রয়েছে সুতরাং একটি ইন্টারকেশন আছে ইন্টারকেশন একাধিক অভিব্যক্তি থাকতে পারে এটি একটি লেনদেন হতে পারে এটি বিনিময় হতে পারে এবং এর অর্থও এর অর্থ এই নয় যে কোনও আইন আছে এর অর্থ এটিও রয়েছে যে কিছু দল রয়েছে যারা অভিনয়টি সম্পাদন করে তাই আমাদেরও পার্টির কাজ রয়েছে সুতরাং একটি আইনের একে অপরের সাথে ডিল করার জন্য কমপক্ষে দুজন লোকের প্রয়োজন সুতরাং এখানে দলগুলি হতে পারে ক্রেতা বা বিক্রেতার বা লিজ নেওয়া বা কম হতে পারে সুতরাং আপনার একটি আইন আছে যা দলগুলি দ্বারা সম্পন্ন হয় যা আমরা ইন্টারঅ্যাকশন হিসাবে উল্লেখ করি এখন ব্যবসায়ের জিনিসটি জিনিস বা কোনও পরিষেবাকে বোঝায় এখন আপনি পণ্যগুলি বলতে পারেন আপনি একটি পণ্যদ্রব্য বলতে পারেন তবে মূলত এটির মধ্যে রয়েছে এবং আমাদের জিএসটি করের কারণ এটি এটি পণ্য ও পরিষেবাদি কর কারণ পণ্য এবং পরিষেবাগুলি সমস্ত কিছুকে বোঝায় বোঝা যায় এটি বাণিজ্যের একটি অংশ হতে পারে তৃতীয় জিনিসটি যে কোনও ব্যবসায়ের সংজ্ঞায়নের মধ্যে পড়ে এই বিনিময়টি বা জিনিসটির এই ইন্টারঅ্যাকশনটির সাথে ইন্টারঅ্যাকশন হয় এমন একটি মূল্য হতে হয় যার অর্থ অর্থ হাত যায় বা বিনিময় নিজেই মূল্যবান সামগ্রীর হয় এখন যদি এটির মূল্য না হয় তবে আমরা এটিকে ব্যবসায় বলি না উদাহরণস্বরূপ পিতা তার পুত্র বা তার কন্যাকে ভাতা প্রদান করেন আমরা এটি ব্যবসায়িক লেনদেন হিসাবে বলি না এটি পারিবারিক লেনদেন হতে পারে বা কোনও বন্ধু প্রয়োজনের সময় তার বন্ধুকে অর্থ দেয় যা আবার বন্ধুত্বপূর্ণ লেনদেন বা লোকেরা দুর্দশাগ্রস্থ লোকদের সহায়তা করার জন্য অনুদান দেয় যা আবার দাতব্য লেনদেন সুতরাং যদি মানটি পণ্য এবং পরিষেবার বিনিময়টির সাথে সম্পর্কিত হয় তবে আমরা এটিকে একটি ব্যবসায়িক লেনদেন বলি সুতরাং একটি ইন্টারকেশন রয়েছে যার অর্থ আমরা বোঝাতে চাইছি এটি কোনও কাজ হতে পারে বা এটির মধ্যে পার্টির জড়িত থাকতে পারে এবং সেই কাজটি জিনিস এবং জিনিসকে জড়িত করে যার দ্বারা আমরা বোঝায় এটি একটি পণ্যকে বোঝায় এটি বোঝায় যার অর্থ আমরা বোঝাচ্ছি যে পণ্য বা পরিষেবাগুলি বোঝায় বিনিময় হয় বা যেগুলি একটি মূল্যের জন্য লেনদেন করা হয় এবং মান এখানে অর্থ হয় এমন কোনও জিনিসের জন্য যা এর মূল্যের সাথে পরিমাপ করা যায় মান দ্বারা আমরা অর্থকে বোঝাই এই সংজ্ঞাটি গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি ব্যবসায়কেও কিছুটা বিনিয়োগের প্রয়োজন হয় এবং আমরা দেখেছি যে অদম্য বিনিয়োগে অদম্য সম্পদের দিকে পরিচালিত করে সুতরাং আমরা ইতিমধ্যে দেখেছি যে ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে এবং এতে কেবল অর্থের দরকার হয় না এটি প্রচেষ্টা হতে পারে এটি এমন লোক হতে পারে যা আমরা পুরোপুরি অনেক কিছুই দেখেছি যা বিনিয়োগের আওতায় আসতে পারে এবং বিনিয়োগই প্রকৃতপক্ষে এই পণ্য ও পরিষেবা উত্পাদন করে সুতরাং প্রতিটি ব্যবসায়ের জন্য কিছু ফর্ম বিনিয়োগ এবং পর্যাপ্ত গ্রাহক প্রয়োজন কারণ আপনার লোকেরা আপনার জিনিস কেনার জন্য প্রয়োজন তার আউটপুট একটি ধারাবাহিক ভিত্তিতে বিক্রি করা যায় লাভ করার জন্য সুতরাং এখানে একটি বিনিয়োগ রয়েছে এমন লোক রয়েছে যারা এটি আপনার গ্রাহকদের কাছ থেকে কিনে নিয়ে আসবে এবং আপনার কাছ থেকে একটি আউটপুট আসবে যা আপনার পণ্য বা পরিষেবা এবং আপনি কোনও লাভ অর্জনের জন্য রয়েছেন তাই আপনি দাতব্য ব্যবসায় নয় ব্যবসায়গুলি হল যা বাণিজ্য মার্ক্স্ ব্যবহার করে এবং শব্দ শব্দটিই ব্যবসায়কে বোঝায় এখন আমরা কীভাবে ব্যবহারের ট্রেড মার্কসটি ব্যবহারে বা কীভাবে বিদ্যমান তা বোঝার চেষ্টা করেছি কারণ আপনি যখন ট্রেড মার্ককে ব্যবসায়ের সাথে যুক্ত বলে মনে করেন এবং ব্যবসায়ের বিনিময়ে বা লেনদেনের মধ্যে একটি ইন্টারকেশন হয় যার মধ্যে একটি জিনিস জড়িত থাকে তখন একটি জিনিস হতে পারে একটি ভাল বা একটি পরিষেবা এবং যা কিছু মূল্য সমন্বিত যা অর্থের ক্ষেত্রে গণনা করা যায় আমরা জানি যে এটি একটি ব্যবসায়িক লেনদেন বা ব্যবসায়ের কার্যকলাপ ট্রেডমার্কগুলি কেবল ব্যবসায়িক ক্রিয়াকলাপে ব্যবহৃত হয় বা ব্যবসায়িক ক্রিয়াকলাপে ট্রেডমার্কগুলির ব্যবহার বা বিবর্তন ঘটেছিল যা অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ক্ষেত্রেও সত্য যা আমরা এখনও পর্যন্ত রেখেছি পেটেন্টগুলি শিল্পীয় ক্রিয়াকলাপের সাথেও জড়িত ছিল এবং সেগুলি বাণিজ্যিক উদ্দেশ্যে হতে হয়েছিল বা যা আমরা পেটেন্টগুলির সাথে আবদ্ধ দরকারী বা ইউটিলিটি বলে সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এই সাধারণ থিমটি ভাগ করে নেয় যে তারা বাণিজ্যিক ক্রিয়াকলাপের জন্য প্রাসঙ্গিক বা সেগুলি ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয় সুতরাং ট্রেডমার্কগুলি পণ্য ও পরিষেবা এবং পণ্য এবং পরিষেবাদি প্রচার এবং বিক্রয় করার উপায় হিসাবে আগত এটি কেবলমাত্র পণ্য ছিল তবে পরে আমরা পরিষেবাগুলি যুক্ত করেছি কারণ যখন ট্রেডমার্কগুলি প্রাথমিকভাবে বিকশিত হয়েছিল তখন কেবল ফোকাস ছিল কেবলমাত্র পণ্যগুলিতে এখন আমরা দেখব কখন পরিষেবাগুলির অংশটি কার্যকর হয়েছিল সুতরাং ব্যবসায়ীরা সাধারণত ব্র্যান্ডগুলি তাদের পণ্য সনাক্তকরণের জন্য ব্যবহার করে এবং এটি কেবল তাদের বিক্রি করা পণ্য এবং পরিষেবাদিগুলি চিহ্নিত করে নয় তবে ব্যবসায়ের নামগুলি সনাক্ত করতেও আসে সুতরাং ট্রেডমার্ক এমন কিছু হতে পারে যা কোনও ব্যবসায়ের নাম চিহ্নিত করে সত্তা যা ব্যবসাটি কর্পোরেশন বা কোনও সংস্থা করে এর অর্থ এমন একটি পণ্য যা বিক্রি করা হয় বা যে পরিষেবাগুলি দেওয়া হয় সেগুলিও বোঝাতে পারে সুতরাং এটি এ কারণেই ঘটেছিল এমন বাজারে যেখানে একাধিক লোক একই জিনিস বা একই পরিষেবা সরবরাহ করে সেখানে এই পরিষেবাগুলি বা পণ্যগুলির মধ্যে পার্থক্য করা প্রয়োজন এবং তাদের প্রতিযোগিতামূলক পরিষেবা এবং প্রতিযোগিতামূলক পণ্যগুলির মধ্যে পার্থক্য করা প্রয়োজন ব্যবসায়ের দিকে পরিচালিত করে যারা চিহ্নের মাধ্যমে তাদের পণ্য এবং পরিষেবাদিগুলিকে আলাদা করতে এই প্রতিযোগিতামূলক পণ্য এবং পরিষেবাদি সরবরাহ করছে আপনি বলতে পারেন যে কোনও পণ্য বা পরিষেবা আলাদা করার সর্বোত্তম উপায় হল পণ্যটিকে অনন্য বা পরিষেবাটিকে অনন্য করে তোলা হ্যাঁ এটি অবশ্যই এমন একটি উপায় যার মাধ্যমে আপনি আপনার পণ্যগুলির পার্থক্য করতে পারবেন তবে নির্দিষ্ট কিছু জিনিস আপনার পক্ষে আলাদা করা বা আসলে কী তা থেকে তাদের অনন্য করে তোলা খুব কঠিন উদাহরণস্বরূপ সেফটি পিনে আপনি আনতে পারেন এমন স্বতন্ত্রতা নেই সেফটি পিনটি আসলে এটির কার্যকারিতা পরিবর্তন করে না বা আপনি যদি খুব বেশি স্বতন্ত্রতা আনেন তবে লোকেরা পণ্যটি সনাক্ত করতে পারে না সুতরাং আপনার ব্যবসায়ের নাম থাকতে পারে যা এই স্বতন্ত্রতা আনবে এই ক্ষেত্রে পেপারক্লিপগুলি জেমক্লিপ নামেও পরিচিত ছিল জেম একটি বাণিজ্যের নামকে বোঝায় এবং কখনও কখনও পণ্যগুলি হল সাধারণ ব্যবহারের কারণে পণ্যগুলির জেনেরিক নামটি নির্দিষ্ট ব্যবসায়ের নামে দায়ী হতে পারে এখন পেপারক্লিপগুলি উল্লেখ করে জেমক্লিপগুলি একটি জিনিস থার্মাস আবার ফ্লাস্ককে উল্লেখ করে একটি ব্যবসায়ের নাম অন্য উদাহরণ জেরক্স তাদের মেশিনগুলি থেকে আগত পণ্যটির উল্লেখ করে যা একটি ফটোস্ট্যাট বা ফটোকপি আবার পণ্যটির সনাক্তকরণে সাধারণত কোনও ব্যবসায়ের নাম ব্যবহৃত হওয়ার উদাহরণ ভেলক্রো আবার একটি বাণিজ্যের নাম এবং আমরা পণ্যটি ট্রেডের নামেই বুঝতে পারি সুতরাং ব্যবসায়ের নামগুলি পার্থক্য করতে এবং প্রতিযোগী পণ্যগুলি সনাক্ত করতে ব্যবহৃত হয় একটি ট্রেডমার্ক বলতে কোনও শব্দ নাম প্রতীক বা ডিভাইস বোঝায় যা পণ্য এবং পরিষেবাদি সনাক্ত এবং পৃথক করতে ব্যবহৃত হয় এখন এটি ট্রেডমার্কের সংজ্ঞাটি হল সহজ শর্তে একটি ট্রেডমার্ক একটি মার্ক্স্ এবং যখন আমরা একটি মার্ক্স্ বলি তখন আমরা এমন কিছু উল্লেখ করি যা গ্রাফিকাল প্রতীকী হতে পারে বা এমন কিছু যা গ্রাফিকভাবে প্রদর্শিত হতে পারে যা বাণিজ্য বা ব্যবসাকে দায়ী করা হয় মার্ক্স্ গুলি দীর্ঘকাল থেকেই বিদ্যমান ছিল এবং ব্যবসায়ের ব্যবহারও দীর্ঘকাল ধরে রয়েছে এখন কারিগর যারা পণ্য বিক্রি করেছিলেন তারা তাদের পণ্য চিহ্নিত করার জন্য মার্ক্স্ ব্যবহার করেছিলেন এমনকি এখন যদি আপনি কোনও শিল্পকর্মের দিকে নজর দেন তবে শিল্পীর পক্ষে শিল্পের অংশে তার নাম স্বাক্ষর করার প্রবণতা রয়েছে এখন এটি আবার কোনও ট্রেডমার্ক হিসাবে বোঝানো হয়নি তবে এটি কোনও কারিগরকে বিশ্বকে বোঝানোর একটি উপায় হিসাবে বোঝানো হয়েছিল যে কোনও পণ্য তাঁরই বা তিনি পণ্যটির স্রষ্টা ব্যবসায়ের জন্য পণ্য চিহ্নিতকরণের ব্যবহারের জন্য মধ্যযুগের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যা সেই সময় ছিল যখন উত্পাদনশীলতা বৃদ্ধি পেয়েছিল এবং প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছিল এবং এটি এই পণ্যগুলি এবং পরিষেবাগুলি এবং শিল্পায়ন বিক্রি করে এমন লোকদের মধ্যে পণ্য পরিষেবা এবং পার্থক্য করার প্রয়োজনীয়তা দেখায় একটি ভূমিকা ছিল বাজারের বৃদ্ধি বিশেষত যা প্রতিযোগিতামূলক পণ্যগুলি বিক্রি করার অনুমতি দেয় এই পণ্যগুলি কোনওভাবেই আলাদা করা যায় এবং আমি উল্লেখ করেছি যে বিশিষ্ট বৈশিষ্ট্যটি কেবল মানের মধ্যে হওয়া উচিত নয় কারণ নিম্ন মানেরটি একটি আলাদা বৈশিষ্ট্য হতে পারে তবে এটি এমনভাবেও হতে হয়েছিল যাতে গ্রাহকরা এটি সনাক্ত করতে পারে আপনি দেখতে পাবেন যে সময়ের সাথে সাথে মার্কগুলি খ্যাতি এবং সদিচ্ছা অর্জন করেছে এবং এটি একটি প্রতীক হয়ে ওঠে এবং এটি মানের প্রতীক হয়ে ওঠে সুতরাং ট্রেডমার্কগুলি মালিকানার সাথে আবদ্ধ ছিল মালিকানা দ্বারা আমরা এটি চিহ্নিত করার ক্ষমতা বলতে বোঝাতে চাইছি নির্দিষ্ট পণ্য এবং পরিষেবাগুলি একটি নির্দিষ্ট সত্তা থেকে এসেছে ঐতিহাসিকভাবে আমরা জানি যে লোকেরা তাদের যে পণ্যগুলি বিক্রয় করত এবং সেগুলি সনাক্ত করার বিষয়ে উদ্বিগ্ন ছিল উদাহরণস্বরূপ যারা গবাদি পশুদের সাথে লেনদেন করেছেন তাদের একটি উপায় ছিল যার মাধ্যমে তারা গবাদি পশুকে চিহ্নিত করতে পারেন যাতে গবাদিপশু যদি হারিয়ে যায় তবে তারা মালিক হিসাবে চিহ্নিত করতে এবং এটির দাবি করতে পারে সমুদ্রের ওপারে যে পণ্যগুলি বিক্রয় করা হত তাদের পণ্য চিহ্নিত করার উপায় ছিল যাতে জাহাজটি যদি ভেঙে যায় তবে এমন একটি উপায় ছিল যার মাধ্যমে এই জিনিসপত্র পাঠানো ব্যক্তি চিহ্নের ভিত্তিতে পণ্যগুলি সনাক্ত করতে পারে সুতরাং এটি এমন একটি প্রাথমিক উপায় ছিল যার মাধ্যমে যখন কোনও ব্যবসায়ী বা কোনও পণ্য বিক্রয়কারী যখন তার পণ্যগুলির উপর একধরনের নিয়ন্ত্রণ রাখত তখন সে তার উপর একটি মার্ক্স্ রাখত যাতে মার্ক্স্ গুলি মালিককে সনাক্ত করতে পারে মার্ক্স্ গুলি প্রথমে দায়বদ্ধতার সাথে আবদ্ধ থাকত দায়বদ্ধতার অর্থ আমাদের অর্থ যখন কোনও নির্দিষ্ট বাজারে এবং সেই বাজারে পণ্যগুলি বিক্রি হত তারা যদি তখন পণ্যটির গুণমানটি সন্তুষ্ট না করে তবে যারা বাজার চালিয়েছিল তারা সেই ব্যক্তিকে পণ্যটি সনাক্ত করেছিল যে এটি বিক্রি করেছিল এবং তার উপায় ছিল অসন্তুষ্টিজনক পণ্য বা পণ্যগুলি চিহ্নিত করুন যা আমরা প্রয়োজনীয় মানগুলি পূরণ করি নি তা ছিল মার্ক্স্ সহ তাদের সনাক্তকরণের মাধ্যমে এখন গিল্ডস এবং ট্রেড সংস্থাগুলি প্রথমদিকে দায়বদ্ধতার মাধ্যম হিসাবে চিহ্নিত করে পণ্যগুলি চিহ্নিত করেছিল সুতরাং যদি কেউ অতৃপ্তিহীন পণ্য বিক্রি করেন তবে এই বাণিজ্য সংস্থাগুলির পক্ষে পণ্যগুলির মালিককে চিহ্নিত করা এবং মালিকের উপর একরকম দায়বদ্ধতা তৈরি করা সহজ হয়েছিল হয় মালিককে পণ্যটি প্রতিস্থাপন করতে হয়েছিল অথবা তাকে সেই অর্থটি বিবেচনা করে ফেরত দিতে হয়েছিল তিনি পণ্য জন্য গ্রহণ সুতরাং প্রাথমিকভাবে ট্রেডমার্কগুলি খারাপ সামগ্রীর জন্য দায়বদ্ধতার উত্স হিসাবে বিকশিত হয়েছিল সময়ের সাথে সাথে তারা গুণগত মানের জন্য দায়ী হয়ে আসে এখন গুণমানটি একটি সংকেত যা গ্রাহককে বলে যে গ্রাহক এগিয়ে যেতে এবং পণ্যটি কিনতে পারেন সুতরাং গুণ ক্রয়ের সিদ্ধান্তের দিকে নিয়ে যায় সুতরাং গুণমান অংশটি নির্দিষ্ট মার্ক্স্ বহন করে বিক্রি হওয়া পণ্যগুলির উপর নির্দিষ্ট পরিমাণ বিশ্বাসকে দায়ী করার উপায় হিসাবে এসেছিল সুতরাং সময়ের সাথে সাথে মার্ক্স্ টি মানের প্রতীক হয়ে উঠেছে সুতরাং আগে তারা দায়বদ্ধতার প্রতীক ছিল এবং আস্তে আস্তে তারা মানের একটি নতুন ফাংশন গ্রহণ করতে সরল এবং ব্যবসায়ের বিকাশ ঘটে এবং ব্যবসায়গুলি যখন বড় আকারে বিপণন হতে শুরু করে এবং ব্র্যান্ডিং এবং বিপণনের ফলে ব্র্যান্ডগুলি ছড়িয়ে পড়েছিল ট্রেডমার্ক ব্যবহার করে ট্রেডমার্কের জন্য আরও একটি গুণ ছিল যা ট্রেডমার্ক দুটি ধরণের খ্যাতি ছিল সুতরাং এখন আপনি একটি নাইকের জুতো কিনতে বা কোকা কোলা কিনতে পারেন কারণ ব্র্যান্ডগুলির একটি পুনরাবৃত্তি ছিল যা ক্রেতার কাছে যথেষ্ট পরিমাণে তথ্য পৌঁছে দেয় সুতরাং যে ব্যক্তি কোকাকোলা পণ্য নিয়ে এসেছিল সে জানত যে 100 বছরেরও বেশি পুরানো কোনও সংস্থার খ্যাতি তার পণ্যটির সাথে দাঁড়াবে বা যখন কোনও ব্যক্তি নাইকের জুতো বা অ্যাথলেটিক পোশাক কিনেছিল তখন সে জানত যে সংস্থার আরঅ্যান্ডডি বিভাগ এবং ডিজাইন বিভাগ পণ্যটির পাশে দাঁড়াবে এবং ব্র্যান্ডের মাধ্যমে স্থানান্তরিত কোম্পানির একটি খ্যাতি রয়েছে এটি মূলত ব্র্যান্ডগুলিকে নিজের মধ্যে একটি মূল্যবান সম্পদ হিসাবে পরিণত করেছে এখন আমরা দেখেছি যে অদম্য সম্পদগুলি বিনিয়োগের মাধ্যমে এটি তৈরি হয় এবং ব্র্যান্ডগুলি অদম্য সম্পদ হয় এবং বিনিয়োগ যে ব্র্যান্ড বা ট্রেডমার্ক তৈরিতে যায় একটি দীর্ঘ সময়ের মধ্যে ঘটে সুতরাং খ্যাতি মার্ক্স্ ট্রেডমার্ক টাইপ টু সুনাম ছিল এখন সম্ভবত এটিই সেই পর্যায়ে যেখানে বেশিরভাগ ব্র্যান্ডগুলি কারণ প্রতিটি ব্র্যান্ড খ্যাতি তৈরি করার চেষ্টা করছে এবং খ্যাতি তৈরিতে ট্রেডমার্ক একটি বড় ভূমিকা পালন করে তবে আমাদের আরও একটি পর্যায় রয়েছে যেখানে গ্রাহকরা নিজেকে একটি ব্র্যান্ডের সাথে সনাক্ত করেন সুতরাং ব্র্যান্ড ট্রেড মার্ক গ্রাহকের পরিচয়ের উত্স হয়ে ওঠে উদাহরণস্বরূপ আমরা যখন কোনও ব্যক্তিকে অ্যাপল ফ্যান বয় বা কেবলমাত্র অ্যাপল পণ্য ব্যবহার করে এমন কোনও ব্যক্তি হিসাবে উল্লেখ করি তখন সেই ব্যক্তিটি কোনও নির্দিষ্ট পণ্য ব্যবহার করে এমন ব্যক্তি হিসাবে নিজেকে চিহ্নিত করতে চায় সুতরাং লোকেরা যখন ট্রেডমার্কগুলির সাথে নিজেকে চিহ্নিত করতে শুরু করে কিছু লোক এটিকে একটি ধরণের ধর্মাবলম্বী হিসাবে উল্লেখ করেছে যা ট্রেডমার্কের কারণে তৈরি হয় আমরা এমন একটি মুখের কথা উল্লেখ করছি যেখানে ট্রেডমার্কগুলি দায়বদ্ধতার মান বা খ্যাতির সনাতন কার্য সম্পাদন করে না এখন তারা একটি চিহ্নের মাধ্যমে নিজেকে সনাক্ত করতে সক্ষম লোকদের একটি অতিরিক্ত ক্রিয়াকলাপ সম্পাদন করে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যে একটি মন্ট ব্লাঙ্ক কলম ব্যবহার করেন তিনি চান যে তাঁর সম্পর্কে একটি বিশেষ চিত্রটি পৌঁছে দেওয়া হোক তিনি কলমটি তাঁর পরিচয়ের অংশ হতে চান বা যখন আমরা ফেরারী ড্রাইভারকে আবার উল্লেখ করি যে কোনও ব্যক্তি এই জিনিসটি কিনে গাড়ি এবং এটি ব্যবহার করে এটি কোনও ব্যক্তির পরিচয়ের একটি অংশ হয়ে যায় সুতরাং বেশিরভাগ সংস্থাগুলিও এটি পেতে চেষ্টা করছে কারণ একবার আপনি যখন আপনার গ্রাহকদের পরিচয়ের একটি অংশ হয়ে উঠতে সক্ষম হন গ্রাহকরা বিজ্ঞাপন দেওয়ার কাজটি করেন এবং এটি ব্র্যান্ড ধর্ম প্রচার হিসাবে পরিচিত যেখানে গ্রাহকরা যান এগিয়ে যান এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সুতরাং আপনি দেখেছেন ট্রেডমার্ক দায় থেকে চলে যায় এবং আমরা দেখেছি যে ট্রেডমার্কগুলি দায়বদ্ধতা থেকে অসন্তুষ্ট পণ্যগুলিকে গুণমানের সংকেত হিসাবে পরিণত করে সুনামের প্রতীক হয়ে উঠছে এবং এখন বিশেষত নির্দিষ্ট মার্ক্স্ গুলি গ্রাহকদের অংশ বা ব্যবহারকারী পরিচয়ের অংশ হয়ে উঠছে ট্রেডমার্কগুলির জন্য আইনী সুরক্ষা 16th শতকের দিকে শুরু হয়েছিল যখন ব্যবসায়ীরা এটি উত্সকে বোঝাতে ব্যবহার করেছিল এখন প্রধান উদ্বেগটি নিশ্চিত করা ছিল যে লোকেরা প্রতারণা করবে না এখন কোনও ব্যবসায়ী যখন তিনি কোনও মার্ক্স্ ব্যবহার করেন তখন ব্যবসায়ী তার পণ্যটি এন্টারপ্রাইজ থেকে বোঝায় এবং গ্রাহকরা মার্ক্স্টির মাধ্যমে উত্সের উত্স জানেন বলে কেন এমনভাবে ব্যবসায়ের পক্ষে অন্যদের সনাক্ত করা সম্ভব হয়েছিল যারা তাদের পণ্যগুলি ব্যবসায়ের পণ্য হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে সুতরাং এটি এমন এক উপায়ে পরিণত হয়েছিল যাতে পণ্য সম্পর্কে ভুল ধারণা বা পণ্যের ভুল ব্যাখ্যা রোধ করা হয়েছিল কারণ এখন ব্যবসায়ীর একটি মার্ক্স্ ছিল এবং ব্যবসায়ী বলবে যে আমার পণ্যগুলি একটি বিশেষ মানের সাথে আসে এবং এই মার্ক্স্ টি আমি যে পণ্যটি চিহ্নিত করি তা চিহ্নিত করে বিক্রয় উনিশ শতকের আশেপাশে যে ত্রাণটি দ্বারা একজন ব্যবসায়ী অন্য ব্যক্তিকে থামিয়ে দিতে পারে যিনি একই ধরণের মার্ক্স্ ব্যবহার করে ব্যবসায়ীর অনুরূপ মার্ক্স্ বিক্রি করে চেষ্টা করছিলেন তাকে ত্রাণের মাধ্যমে বলা হয়েছিল পাশ কাটিয়ে যাওয়ার ত্রাণটি সহজভাবে বোঝা যাচ্ছে যে অন্য কেউ চলে যাচ্ছে আপনার হিসাবে তাদের পণ্য বন্ধ সুতরাং আপনার একটি প্রতিকার আছে এই প্রতিকারটি ব্রিটিশ আদালত যুক্তরাজ্যের চ্যানারি আদালত দিয়েছিলেন নিবন্ধিত ট্রেডমার্কগুলিকে সুরক্ষিত করার ক্ষেত্রে ট্রেডমার্কগুলি সুরক্ষিত করতে আসা প্রথম ত্রাণটি এখনই ছিল এবং অতিক্রম করা এখনও বন্ধ রয়েছে এখন বিদায় নেওয়ার ত্রাণটি সেই সুনামের সাথে আবদ্ধ ছিল যে ব্যবসায়ীটি এবং সদিচ্ছার সাথে ব্যবসায়ী সময়কাল ধরে বিকশিত হয়েছিল সুতরাং আবার মনোযোগ ভুল ব্যাখ্যা রোধের দিকে ছিল এবং যে ত্রাণ দেওয়া হয়েছিল তা সেই ব্যক্তিকে থামিয়ে দেওয়া যিনি তার পণ্যটিকে ব্যবসায়ীর পণ্য হিসাবে ভুলভাবে উপস্থাপন করছেন কারণ বাজারে ব্যবসায়ীর সুনাম ও সদিচ্ছা ছিল সুতরাং 19th শতকের আগ পর্যন্ত ট্রেডমার্কগুলির জন্য কোনও নিবন্ধকরণ ছিল না মার্ক্স্ গুলি ব্যবহারের মাধ্যমে খ্যাতি এবং সদিচ্ছা অর্জন করেছে ব্যবসায়ী এটি সময়ে সময়ে বাজারে এটি ব্যবহার করে এবং খ্যাতি অর্জন করে যে অন্যদের অনুরূপ মার্ক্স্ ব্যবহার করা থেকে বিরত রাখতে যথেষ্ট ছিল আর স্বস্তি হল ছাড়িয়ে যাওয়ার ত্রাণ 1875 সালের দিকে ইংল্যান্ডে নিবন্ধকরণ আসে কারণ আমরা যে ইতিহাসটিকে ট্রেডমার্ক আইন হিসাবে দেখছি তা হল ইংল্যান্ডের ট্রেডমার্ক আইন বিবর্তনের ইতিহাস কারণ ভারতে প্রথম যে আইনটি এসেছিল তা ছিল এমন একটি আইন যা একটি ব্রিটিশ আমদানির ছিল সুতরাং আমরা পেটেন্ট আইনের ক্ষেত্রে যেমনটি পেয়েছিলাম ঠিক তেমনি দেখব ভারতীয় ট্রেডমার্ক আইনের উত্সও ব্রিটিশ সংবিধান থেকে সুতরাং নিবন্ধকরণটি 1875 এর কাছাকাছি এসেছিল যতক্ষণ না এখানে কোনও নিবন্ধকরণ ছিল না প্রতিটি মার্ক্স্ ই মূলত একটি অনিবন্ধিত ট্রেডমার্ক ছিল এবং আপনি যে কোনও অনিবন্ধিত ট্রেডমার্ককে সুরক্ষিত রাখতে পারতেন তা ছাড়িয়ে যাওয়ার ত্রাণ দ্বারা যা আদালতের কাছে পৌঁছানো ছাড়া আর কিছুই ছিল না যে বলেছিল যে কেউ অন্যথায় তাদের পণ্যগুলি আপনার পণ্য হিসাবে পাস হচ্ছে এবং আদালতকে তাদের ইনজেকশন করতে বা তাদের এটি করা থেকে বিরত রাখতে বলছে এখন একজন ব্যক্তি যে ত্রাণ দাবি করবে তা বলছিল যে প্রতিযোগীটি ভুল উপস্থাপনা করছে এবং গ্রাহকদের প্রতারণা করছে সুতরাং প্রতারণা বা প্রতারণামূলক মিল বা এমন কিছু যা মানুষকে ধোকা দিতে পারে এখনও কেন্দ্রে রয়ে গেছে বা এখনও ট্রেডমার্ক আইনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুতরাং উত্স সম্পর্কিত বা মূল ট্রেডমার্ক আইন সম্পর্কিত কোনও প্রতারণা বা বিভ্রান্তি যদি পদক্ষেপ নিতে পারে সুতরাং এই দুটি জিনিস আমরা যখন ট্রেডমার্ক বুঝতে পারি তখন আমাদের মনে রাখা উচিত যখন পণ্য এবং পরিষেবাগুলি গ্রাহকদের প্রতারণা করে বা এটি বিভ্রান্তি সৃষ্টি করে বা বিভ্রান্তির কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে ট্রেডমার্ক আইন ট্রেডমার্ক ধারককে এমন পণ্য বা পরিষেবা বন্ধ করতে দেবে যা প্রতারণা বা বিভ্রান্তির কারণ হয়ে থাকে সুতরাং প্রতারণামূলক মিল এবং বিভ্রান্তি এমন জিনিস যা ট্রেডমার্ক আইন কোনও ব্যবসায়ীকে ত্রাণ দেওয়ার সময় ফ্যাক্টর পূরণ করে এখন কেন আমাদের ট্রেডমার্কগুলি রক্ষা করা উচিত ট্রেডমার্কগুলি বিভিন্ন ফাংশন সম্পাদন করে আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে তারা দায়কে গুণিত করতে ব্যবহৃত হত তারপরে এগুলি মানের সংকেত হিসাবে ব্যবহৃত হত তারপরে তারা খ্যাতির প্রতীক হয়ে ওঠে এবং এখন সেখানে ট্রেড চিহ্নের অনুসারী অনুসরণও রয়েছে as আমরা দেখেছি সুতরাং উত্সটি হল কোনও নির্দিষ্ট বিক্রেতার সাথে পণ্যগুলি সনাক্ত করা যাতে এখনও ট্রেডমার্কের কাজটি থেকেই যায় এটির সনাক্তকরণ এখন আমরা এটিও পরে দেখেছি যে ব্যবসায়ী বারবার মার্ক্স্ টি ব্যবহার করবে এবং এটি একটি গুণ এবং গ্যারান্টি ফাংশন অর্জন করেছিল কারণ ব্যবসায়ীর সুনাম ছিল যে লোকেরা তার পণ্যটি বারবার কিনতে পারে এবং আমরা এটির হিসাবে দেখেছি যে কারণে আমরা ব্যবসায়টি বুঝতে পারি একটি ব্যবসা এমন এক জিনিস যা গ্রাহকদের কাছে পণ্য ও পরিষেবাদি বিক্রয় করার সময়কালের মধ্যে অব্যাহত থাকে সুতরাং মানটির প্রয়োজন হয় বা কোনও ধরণের গ্যারান্টি প্রত্যাশিত ছিল যাতে ব্যবসাটি চালিয়ে যায় এবং সর্বদা একটি বিনিয়োগ বা একটি বিজ্ঞাপন ফাংশন আছে সত্য যে বিপণনের জন্য যে সমস্ত অর্থ টানা হয় সেগুলি এখন এমন কিছু হিসাবে দায়ী করা যেতে পারে যা খ্যাতি বাড়ানোর দিকে যায় এখন একটি উদাহরণ হল আপনি যদি দুটি পক্ষের মধ্যে কোনও ট্রেডমার্ক বিবাদের দিকে নজর দেন যেখানে ট্রেডমার্ক ধারক অভিযোগ করেন যে তার মার্ক্স্ টি অন্য কোনও ব্যক্তির দ্বারা লঙ্ঘিত হয়েছে এখন যখন ট্রেডমার্কধারীরা আদালতকে আদালতকে অনুরোধ করে তার মার্ক্স্ ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং আদালতধারী হোল্ডার দাবী করতে পারেন এমন আরও অনেক ত্রাণ রয়েছে বলে আদালতের কাছে মামলা করে আপনি দেখতে পাবেন যে ট্রেডমার্ক ধারক বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডমার্ক ধারক বিপণন ও বিজ্ঞাপনে ব্যয় করেছেন কত সময় এবং অর্থ সংস্থান উল্লেখ করে এখন এটি কারণ ট্রেডমার্কগুলি বিজ্ঞাপন এবং বিপণনের মাধ্যমে কোনও একরকম খ্যাতি বর্ধিত হয়েছে বলে বোঝা যায় সুতরাং যদি আপনার বিপণন উপার্জন বা বিজ্ঞাপনের আয় যথেষ্ট পরিমাণে হয় তবে এটি আপনার পক্ষে প্রদর্শনের একটি উপায় যে তারা দেখানোর একমাত্র উপায় না হলেও আপনার মার্ক্স্ টি এই বিজ্ঞাপনটির দ্বারা সুনাম ও সদিচ্ছা অর্জন করেছে এবং আপনি লোকেরা এটি সম্পর্কে জানে তাই ট্রেডমার্কগুলিতে কেবল একটি তথ্য ফাংশন থাকে না যার মধ্যে তারা পণ্য সম্পর্কে তথ্য দেয় তবে তাদের পণ্য প্রচারেরও একটি কার্য রয়েছে কারণ অনেক বিজ্ঞাপন পণ্য সম্পর্কিত তথ্য সরবরাহের বাইরে চলে যায় তারা পণ্যটির প্রচার করতেও যায় তারা কখনও কখনও ব্যবহারকারীদের উত্সাহ দেয় তারা কখনও কখনও ব্যবহারকারীদের পণ্য গ্রহণ এবং পণ্য কিনতে এবং পণ্য ব্যবহার করতে উত্সাহিত করে এখন আমরা দেখেছি নিবন্ধনটি কেবল ব্যবসায়ীদের পাসের ত্রাণের পরেই শুরু হয়েছিল এখন নিবন্ধকরণ এমন কিছু করেছে যা পাসিং শেষ করতে পারে নি এখন চলে যাওয়ার স্বস্তি পেতে আপনাকে সদিচ্ছা প্রমাণ করতে হয়েছিল এবং আপনাকে স্বতন্ত্রতা প্রদর্শন করতে হবে ট্রেড মার্ক নিবন্ধন করে আপনার এই দুটি জিনিস করার দরকার ছিল না আপনি কেবল ট্রেড মার্ক এবং নিবন্ধটি নিবন্ধিত করতে পারবেন যে নিবন্ধটি নিবন্ধ করা হয়েছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপনি স্বস্তি পেতে পারেন তবে পাস করার সময় আপনাকে সদিচ্ছা ও স্বাতন্ত্র্য দেখাতে হবে এবং এটিই প্রথম কাজ যা রেজিস্ট্রেশন করেছিল নিবন্ধনটি লঙ্ঘনের মামলাতে সদিচ্ছা প্রমাণের প্রয়োজনীয়তা সরিয়ে দিয়েছে দ্বিতীয়টি যা নিবন্ধকরণ নিয়ে এসেছিল তা হল আপনি প্রস্তাবিত ব্যবহারের জন্যও নিবন্ধভুক্ত করতে পারবেন যার অর্থ আপনি প্রথমে সুরক্ষা পেতে পারেন এবং তারপরে ট্রেড মার্ক্স্ টি ব্যবহার শুরু করতে পারেন যা নিবন্ধভুক্ত মার্ক্স্ গুলির পক্ষে সম্ভব ছিল না কারণ নিবন্ধভুক্ত মার্ক্স্ গুলি কেবল প্রয়োগ করা যেতে পারে যদি তারা ব্যবহার করা হয় তৃতীয় সুবিধাটি যা নিবন্ধকরণে নিয়ে এসেছিল তা হল আপনি ব্যবসায়ের সদিচ্ছা ছাড়াই ট্রেডমার্ক নির্ধারণ করতে পারেন সুতরাং ট্রেডমার্কগুলি নিবন্ধিত হওয়ার সাথে সাথে ব্যবসাকে বরাদ্দ না করেই চিহ্নিত করা বা ব্যবসায়ের শুভেচ্ছাকে চিহ্নিত করা সম্ভব হয়েছিল কারণ আপনার নিয়োগটি কেবল সেই মার্ক্স্ টির ব্যবহারের জন্য ছিল যা এটির সাথে সদিচ্ছাকে ছাড়াই দেওয়া হয়েছিল সুতরাং নিবন্ধনটি যে সুরক্ষা এনেছে তা হল স্বাতন্ত্র্যের সংরক্ষণ সুতরাং আপনার মার্ক্স্ -টি অনন্য হতে হবে প্রকৃত মার্ক্স্ গুলি যা অন্যগুলির সাথে ওভারল্যাপিং হয় এমন মার্ক্স্ বা মার্ক্স্ -গুলি যা জেনেরিক প্রকৃতির বা যে মার্ক্স্ গুলি ব্যবসায়ের পক্ষে সাধারণ তা নিবন্ধীকৃত হতে পারে না সুতরাং এমন নিখুঁত ভিত্তি রয়েছে যার ভিত্তিতে নিবন্ধকরণ অস্বীকার করা যেতে পারে এবং আপেক্ষিক ভিত্তিও রয়েছে সুতরাং আমরা তাদের বিস্তারিত দেখব সুতরাং সুরক্ষা এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল যা স্বতন্ত্রতা এবং স্বতন্ত্রতার জন্য দায়ী ছিল এমন একটি ফাংশন যা আমরা বুঝতে পারি যে প্রপার্টি সাধারণত আছে এই ব্যক্তিগত প্রপার্টি টি বিশেষত এমন কিছু যা অন্যদের মালিকানাধীন প্রপার্টি থেকে অনন্য এবং শনাক্তযোগ্য আমরা যখন ট্রেডমার্কের দিকে নজর দিই আমাদের এও বুঝতে হবে যে ট্রেডমার্কগুলি একচেটিয়া নয় সেই অর্থে যে পেটেন্টস বা কপিরাইট বা ডিজাইনগুলি এখন এর কারণ রয়েছে কারণ যদি পেটেন্ট দেওয়া হয় তবে এটি কোনও ব্যক্তিকে উত্পাদন বিক্রয় পেটেন্টের আওতায় থাকা পণ্যটি আমদানি করা থেকে বিরত রাখে যদি কোনও বইয়ের জন্য কপিরাইট মঞ্জুর করা হয় তবে এটি কোনও ব্যক্তিকে সেই বইয়ের অনুলিপি করা থেকে বিরত রাখে অন্যদিকে যদি কোনও ট্রেডমার্ক অনুমোদিত হয় তবে তা অন্য ব্যক্তিকে সেই পণ্যগুলির সাথে লেনদেন করতে বাধা দেয় না এটি কেবল সেই ব্যক্তিকে সেই ব্যবসায়ের নাম ব্যবহার করা থেকে বিরত রাখে সুতরাং আপনি যদি মোবাইল ফোন বিক্রির ব্যবসায় থাকেন তবে আপনি আপনার ফোনে অ্যাপল ব্যবহার করতে পারবেন না কেবলমাত্র বিধিনিষেধে নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করা হচ্ছে যা অন্যরা মটোরোলা বা এলজি বা স্যামসুং দ্বারা ধারণ করে সীমাবদ্ধতা কেবল অন্যের মালিকানাধীন মার্ক্স্ গুলি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ সুতরাং আপনি এখনও মোবাইল ফোন ব্যবসায় প্রবেশ করতে পারেন কারণ যতক্ষণ না আপনি নিজের অনন্য মার্ক্স্ ব্যবহার করেন এবং কোনও পণ্য নিয়ে আসেন আপনার বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকতে পারে না তবে যদি কোনও পণ্যকে পেটেন্ট দেওয়া হয় তবে লিউকিমিয়ার নিরাময়ের জন্য বলুন এবং পেটেন্টযুক্ত একটি ড্রাগ রয়েছে যা লিউকেমিয়া নিরাময় করতে পারে ওষুধটি পেটেন্ট করা হয়েছে তা অন্য কোনও সত্তাকে সেই ওষুধ উত্পাদন বা বিক্রয় করতে দেয় না সুতরাং সেই অর্থে পেটেন্টগুলি এমনভাবে মনোপলি অফার দেয় যাতে অন্যরা ট্রেড ব্যবহার করতে বা প্রবেশ করতে পারে না যদিও ট্রেডমার্কগুলি পণ্য বা পরিষেবাগুলিতে মনোপলি প্রস্তাব দেয় না এটি কেবল একটি নির্দিষ্ট নাম ব্যবহারের ক্ষেত্রে এক্সক্লুসিভিটি দেয় এখন কেন আমাদের ট্রেডমার্ক থাকা উচিত সে সম্পর্কে কিছু যুক্তি রয়েছে এখন প্রথম যুক্তিটি হল ট্রেডমার্কের সাথে জড়িত সৃজনশীলতা রয়েছে এবং সৃজনশীলতা বলতে বোঝায় যে কোনও ব্যবসায়ী জনসাধারণের পণ্যটির সাথে কী দায়ী হবে তার সাথে কী বিক্রি হচ্ছে তার সৃজনশীল সংযোগকে উদাহরণস্বরূপ জনসাধারণ বা ক্রেতা যখন অ্যাপল লোগোটি দেখেন তখন ক্রেতা বুঝতে পারবেন যে পণ্যগুলি তখন অ্যাপল ইনক Apple inc থেকে এসেছে এটি মানের কিছু প্রয়োজনীয়তা পূরণ করবে এটি কার্যকারিতা এবং বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলি পূরণ করবে অ্যাপল দ্বারা নির্মিত পণ্য সম্পর্কিত ক্রেতা ক্রেতাদের জানা থাকতে পারে এখন এগুলি কেবল অ্যাপলের লোগোটি দেখে যখন কোনও ব্যক্তি কোনও পণ্য দেখেন এবং দেখেন যে অ্যাপল সেই পণ্যটি তৈরি করেছে বা তৈরি করেছে তখন ক্রেতা এতগুলি বিষয়কে দায়ী করবে কারণ এটি সেই সত্তা থেকে এসেছে একইভাবে নাইকের জন্য নাইক তার পণ্যগুলিতে নাইকে ঠিক সঠিকভাবে রাখে না এটি অ্যাপলকে যেভাবে চালায় ঠিক তেমনভাবে মার্ক এর মাধ্যমে তার পণ্যটি প্রদর্শন করে বা বর্ণনা করে এখন এই ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন এমন এক জিনিস যা কিছু সময়ের মধ্যে অ্যাপল অর্জন করেছিল লোকেরা অ্যাপলের লোগোটি দেখে এবং গুণগতমানের খ্যাতি শুভেচ্ছাসূচক এবং পণ্যটির সাথে অন্যান্য অনেকগুলি বিষয় চিহ্নিত করে তা ব্যবসায়ী বা ব্যবসায়ী সত্তা নিজে তৈরি করেছিলেন এখন এই বলে কিছু আপত্তি রয়েছে যে এটি কেবল ব্যবসায়ীর দ্বারা সৃষ্ট সৃজনশীল সমিতি নয় জনসাধারণও একটি ভূমিকা পালন করে কারণ প্রত্যেকবার অ্যাপল লোগোটির দিকে তাকালে লোকটি কিছু বোঝে অ্যাপল সংস্থা দায়ী করা সুতরাং একটি অবদান রয়েছে যা জনসাধারণের কাছ থেকেও আসে সুতরাং এটি কেবল ব্যবসায়ী দ্বারা সৃজনশীলতা নয় এটি সৃজনশীলতাও যা ব্যবহারকারীরা অনুধাবন করে সুতরাং প্রথম ন্যায়সঙ্গততা হল ট্রেডমার্কগুলি পণ্য বা পরিষেবাগুলির উত্পাদনকারী এবং এন্টারপ্রাইজ থেকে বেরিয়ে আসা পণ্যগুলির সাথে সৃজনশীল সমিতি তৈরি করে এখন যেহেতু মার্ক্স্ গুলির এই সৃজনশীল সমিতি থাকতে পারে তাই মানের ক্ষেত্রে বিনিয়োগের জন্য উত্সাহ ছিল কারণ এখন কোনও ব্যক্তি পণ্য সংস্থাগুলির গুণগত মানের জন্য একটি মার্ক্স্ এবং গুণমানের গুণাবলী বিনিয়োগ করতে শুরু করতে পারে তাই এটিই প্রথম ন্যায়সঙ্গত যে সৃজনশীল সংস্থাকে চিহ্নিত করে এটিই প্রথম ন্যায়সঙ্গততা মার্ক্স্ গুলি সৃজনশীলভাবে পণ্যটিকে এর উত্সের সাথে সংযুক্ত করার একটি উপায় হিসাবে এসেছিল দ্বিতীয় যৌক্তিকতাটি ছিল মার্ক্স্ গুলি তথ্য সরবরাহ করে এবং এমন একটি বাজারে যেখানে একাধিক খেলোয়াড় পণ্য ও পরিষেবাদি বিক্রয় করে সেখানে আমাদের পণ্যটির আরও দক্ষতার সাথে তথ্য বোঝার প্রয়োজন রয়েছে সুতরাং মার্ক্স্ গুলি কোনও পণ্য সম্পর্কিত তথ্য সরবরাহের জন্য একটি শর্টহ্যান্ড হয়ে ওঠে সুতরাং আপনি টাটা বা সুজুকি বা হোন্ডা বলার লোগোটি দেখতে পেলেন এবং আপনি কেবলমাত্র লোগোটি দেখে পণ্য সম্পর্কে কিছু জিনিসকে দায়ী করতে পারেন সুতরাং এটি সেই উপায়ের উন্নতি করেছে যেখানে গ্রাহকদের তথ্য সরবরাহ করা হয়েছিল এবং আমরা পরে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এবং আমুলের মধ্যে বিবাদের দিকে নজর রাখব যেখানে মার্ক এর মাধ্যমে সরবরাহ করা তথ্য এই দুটি সত্তার মধ্যে বিরোধের কারণ হয়েছিল তৃতীয় ন্যায়সঙ্গততা হল ন্যায়বিচারের একটি ব্যবসায়ী সমিতির সাথে উঠে এসেছিল ব্যবসায়ীকে এই জাতীয় সংস্থার সুবিধাগুলি পড়ার অনুমতি দেওয়া উচিত এবং এটির লিঙ্কটি এই সত্য যে অন্য কেউ যদি সমিতিটি শোষণ করে তবে আইনটি সেই ব্যক্তিকে থামাতে হস্তক্ষেপ করা উচিত এবং এটি এই সত্যের সাথেও আবদ্ধ ছিল যে যেহেতু কোনও ব্যবসায়ী সময়ের সাথে সাথে মার্ক্স্ টি ব্যবহার করে এবং সদিচ্ছা ও সুনাম অর্জন করেছে এটি বাজারের স্বার্থেও হওয়া উচিত লোকেরা বিশ্বাস করে বিভ্রান্ত হয় না অন্য কারও পণ্য হল ব্যবসায়ী পণ্য সুতরাং মার্ক্স্ গুলির ন্যায্যতার অংশটি সেই ব্যক্তিটিকে যিনি সেই মার্ক্স্ থেকে বা পণ্য এবং পরিষেবা এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কোনও সমিতি তৈরি করে সেই সংস্থান থেকে সুবিধা পেতে সুতরাং আমরা দেখেছি যে ট্রেডমার্ক দুটি মাধ্যমে সুরক্ষিত করা যায় একটি নিবন্ধের মাধ্যমে আপনি ট্রেডমার্ককে সুরক্ষা দিতে পারেন এবং একটি নিবন্ধিত ট্রেডমার্ক আইন আদালতের আগে প্রয়োগ করা যেতে পারে আপনি এই দ্বারা ট্রেডমার্ককে সুরক্ষাও রাখতে পারেন আমরা যাকে সাধারণ আইনে যে প্রতিকার বলে থাকি তা কেটে যাওয়ার প্রতিকার সুতরাং কোনও উপায় ছাড়াই আপনি নিবন্ধভুক্ত ট্রেডমার্কগুলিকে সুরক্ষা দিতে পারবেন তবে তারপরে আপনাকে সেই মার্ক্স্ গুলির জন্য সদিচ্ছা এবং খ্যাতি প্রদর্শন করা দরকার